এখন আমরা দেখব যে আমরা কিভাবে ভেরিয়েবল গুলোর চয়ন করবো 1D এর ক্ষেত্রে আমাদের চয়ন করার সেই রকম কিছু ছিল না বা আমরা সেজন্য বেশি সময় দেইনি কিন্তু এখানে সে বিষয়টা আমাদের ভালো করে দেখতে হবে তাহলে টোটাল ফিল্ড ফর্মুলেশন বলতে আমরা কি বুঝি এটা খুব পরিচিত মনে হবে কারণ এতক্ষণ আমরা এ বিষয়ে কথা বলেছি তাহলে এটির অর্থ কি এর অর্থ আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে চিন্তিত তাদের মান টোটাল ফিল্ডের সমান এবং সেই জন্যই এটিকে বলা হয় টোটাল ফিল্ড ফর্মুলেশন এইখানে কে লেখা যেতে পারে বিচ্ছুরণের অংকের ক্ষেত্রে এর মান আমাদের জানা তুমি এইভাবে চয়ন করতে পারো তোমার ভ্যারিয়েবেল গুলোকে যে তারা এক না হয় টোটাল ফিল্ডের সমান অথবা বিচ্ছুরিত ফিল্ডের সমান এবং প্রত্যেকটি জন্য কিছু সুবিধা ও অসুবিধা থাকবে তাই সবচেয়ে ভাল এটাই হবে যে আমরা ভ্যারিয়েবেল কে টোটাল ফিল্ড হিসেবে চয়ন করি আমি একবার টোটাল ফিল্ডটা পেয়ে গেলে সেখান থেকে আমি যদি বিচ্ছুরিত ফিল্ডের মান নির্ণয় করতে চাই তাহলে আমাকে ইন্সিডেন্ট ফিল্ড বিয়োগ করতে হবে টোটাল ফিল্ড থেকে আমি যদি টোটাল ফিল্ড কে চয়ন করি তাহলে কি সুবিধা পেতে পারি এবং সেক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন গুলিকে কে কে মান্য করবে Student বিচ্ছুরিত ফিল্ড না ম্যাক্সওয়েল এর সমীকরণের বাউন্ডারি কন্ডিশন গুলি বাউন্ডারি কন্ডিশন জেটি E এর স্পর্শকতুল্য এবং H এর স্পর্শকতুল্য দুটোকে টোটাল ফিল্ড মান্য করে তাই এটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য বাউন্ডারি কন্ডিশন গুলো প্রয়োগ করছে টোটাল ফিল্ড নির্ণয় করতে এগুলো যেহেতু সহজেই সন্তুষ্ট করে তাই আমরা এগুলিকে ন্যাচেরাল বলি Student এরা যদি মান্য করে তাহলে বস্তুটি ও মান্য করবে হ্যাঁ তাই এগুলোকে আমরা বলছি ন্যাচেরাল ম্যাক্সওয়েল বাউন্ডারি কন্ডিশন কারণ E টেন ও H টেন দুটোই সংরক্ষিত কিন্তু এর একটি অসুবিধা যে আমরা যখন রেডিয়েশন বাউন্ডারি কন্ডিশনে উপনীত হব তখন আমরা দেখব যে এটি খালি বিচ্ছুরিত ফিল্ড কে সন্তুষ্ট করে কিন্তু টোটাল ফিল্ড কে নয় তাই আমার ভেরিয়েবলটি যদি টোটাল ফিল্ড হয় তাহলে আমাকে 1D র মতন ইনসিডেন্ট ফিল্ড কে বিয়োগ করতে হবে বাউন্ডারি কন্ডিশন গুলি পাওয়ার জন্য তাই এটি একটু কঠিন কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করলে এটি খুব কঠিন নয় সমীকরণটি কে দেখা যাক অতএব nˆ × 1εr∇× এটির জন্য আমরা এত চেষ্টা করছিলাম অতএব আমরা এখন কী করবো প্রথমে আমাকে এটিকে এইরূপে লিখতে হবে nˆ × 1εr∇× এবং এর থেকে আমি ইন্সিডেন্ট ফিল্ড যোগ ও বিয়োগ করবো উত্তর স্বরূপ আমরা দেখব যে এটি পরিণত হচ্ছে nˆ × 1εr∇× এবং এখানে কি হবে অতএব nˆ × 1εr এটাকে চলো লিখি সমীকরণটি একই রকম থেকে যায় এবং আমার কাছে অবশিষ্ট থাকে একটি অ্যাপ্রক্সিমেট সমীকরণ অতএব এটি ছিল nˆ × 1εr এবং এটিকে প্রতিস্থাপন করা হচ্ছিল তাই এই সমগ্র সমীকরণ − jkεr nˆ × nˆ × সঠিক হতে হবে এই সমীকরণ কিছু বস্তু রয়েছে যেগুলো আমাদের জানা ও কিছু অজানা উদাহরণস্বরূপ জানা বস্তুগুলির এগুলির মধ্যে রয়েছে nˆ εr ও তাই এই সব জানা বস্তু গুলিকে একত্রিত করব এবং তৈরি হবে jkεr nˆ × nˆ × এগুলি আমাদের সব জানা বস্তু এবং আমাদের হাতে রয়েছে − jkεr nˆ × nˆ × এটি একটি সুন্দর ধরন যেভাবে আমরা লিখতে পারি যা আমরা 1D র ক্ষেত্রে করে এসেছি 1D র ক্ষেত্রে আমাদের কাছে একটি অংশ ছিল যেটির দাঁড়া আমরা রেডিয়েশন বাউন্ডারি লাগু করতে চেয়েছিলাম এবং আমরা দেখেছিলাম যেটি আমরা শুধুমাত্র বিচ্ছুরিত ফ্রেন্ড এর জন্য প্রয়োগ করতে পারি তাই আমরা কিভাবে বিচ্ছুরিত ফিল্ড পাব আমরা এইভাবে লিখতে পারি এবং যেহেতু আমাদের ভ্যারিয়েবেল টি তাই আমি একটি নতুন H এর সংযোজন করবো না যাতে জিনিসগুলো আরো জটিল না হয় তাই এখানে আমার হাতে রয়েছে এবং আমাকে খালি এর প্রতিস্থাপন করতে হবে আমাদের মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র বাউন্ডারিতে প্রযোজ্য এবং এই জানা বস্তুটি আমাদেরকে ডান হাতে একটি নন জিরো অংশ দেবে H জেটি অজানা ছিল আমি সেটিকে নিয়ে পিছিয়ে যাব যখন আমি পাব Ax b আমি এই অংশটিকে বাম হাতে নিয়ে যাব তাই এই ভাবেই আমরা পুরো ফিল্ড কে সমীকরণে রূপান্তরিত করব তাই আমরা এখানে কোনরকম চাতুরী করছি না বরং এটাই দেখছি যে কোন ফ্রেন্ড এর উপর আমরা আমাদের বাউন্ডারি কন্ডিশন সংযোজন করছি এখানে আমাদের জানা তাই এটিকে আমরা এখানে প্রতিস্থাপন করব এবং H যেটি অজানা সেটিকে একটি বেসিক ফাংশন দিয়ে প্রতিস্থাপন করব পরবর্তী ধাপে আমরা একটি যথাযোগ্য উদাহরণ নেব এবং দেখব যে সমীকরণের সমষ্টি গুলো কিভাবে পাচ্ছি এবং সেখানে বেসিক ফাংশানের প্রতিস্থাপন কিভাবে করছি Student আমরা যদি সমগ্র ধরি তুমি কি আরেকবার বলতে পারো আমি সেটা নিয়ে চিন্তিত নই এখন আমি যা লিখেছি এইখানে এই সমগ্র সমীকরণটি চিহ্নিত করা হবে দাঁড়া তুমি যদি এখানে দেখো এই একটি স্কেলার হবে তাই এত অবধি আমি কে ছেড়ে রেখেছি কারণ এটি সবসময় ধ্রুবক হবে